এটি এম্বেড থাকা সিস্টেমের এম্বেড ব্লকের System's Embed Block ডিজাইন সিস্টেম এবং আসুন আমরা প্রথম ব্লকের ডিজাইনটিBlock's Design একেবারে প্রথম কালোটিকে নীচে রাখি যা বিদ্যুৎ সরবরাহ করবে আপনি আপনার আইওটি অ্যাপ্লিকেশনটির জন্য এম্বেড থাকা সিস্টেমের পাওয়ার সাপ্লাই ব্লকটিSystem's Power Supply Block তৈরি করতে চান এটি সেই পাওয়ার সাপ্লাই ব্লক এটি সিপিইউ হতে পারে সেখানে একটি রেডিও থাকতে পারে একটি রেডিও আফসোস হতে পারে আমাকে এটিকে স্পষ্ট করে বলতে দাও এটি সিপিইউ হতে পারে সুতরাং সিপিইউ এখানে সুতরাং সিপিইউ এখানে এবং তারপরে ঠিক রেডিও একটি স্বল্প শক্তি রেডিও মেমরি ঠিক কি সম্পর্কে সুতরাং এগুলির সমস্ত সংযুক্ত রয়েছে আপনার এর জন্য বিদ্যুত সরবরাহ প্রয়োজন আপনার রেডিও ব্লকের মধ্যে যোগাযোগ দরকার এবং সিপিইউ ব্লকটিতে মেমরি ফ্ল্যাশ মেমরি রয়েছে এবং এই সমস্ত সিস্টেমগুলি এখানে হয় এটি ফ্ল্যাশ মেমরি বা রেডিও বা অন্য পেরিফেরিয়াল ব্লকের যেকোন একটি এগুলি সবই ঠিক ঘড়ির কাজ করবে একটি ঘড়িতে এ এর ঘড়িতে সিপিইউতে সেখানে উত্পন্ন এটি ডিজিটাল ও অ্যানালগ হতে পারে ডিজিটাল কনভার্টারে একটি এডিসি রূপান্তরকারী অ্যানালগ থাকতে পারে যা মূলত সমস্ত অ্যানালগ সেন্সর ইনপুট নেয় আপনি এটির মাধ্যমে যেতে পারেন আপনার 8 টি এডিসি পোর্ট থাকতে পারে আপনার 10 টি এডিসি পোর্টগুলি থাকতে পারে 12 এডিসি পোর্টস এবং আরও অনেক কিছু আপনার নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য আপনার যে ধরণের নিয়ামক প্রয়োজন তা নির্ভর করে যাইহোক আপনার একাধিক এডিসি পোর্ট রয়েছে যা আপনি মূলত ইন্টারফেস করতে পারেন সুতরাং এই ব্লকটি এখনই আমাদের বিস্তারিতভাবে জানাতে হবে আমাদের বুঝতে হবে এটি কীভাবে এটি হয় এই বিদ্যুৎ সরবরাহ ব্লকটি এমনভাবে ডিজাইন করা উচিত যাতে এটি এই সম্পূর্ণ ব্লককে কেবলমাত্র সম্পূর্ণ ব্লক নয় অন্যান্য সিস্টেমগুলিও সরবরাহ করে যা এই বিদ্যুৎ সরবরাহ করে এই সিস্টেমটি আসলে ডান সাথে সংযুক্ত রয়েছে উদাহরণস্বরূপ সেন্সর সেন্সরগুলি যা এডিসি ব্লক সেন্সরগুলির সাথে সংযুক্ত থাকে তাদের পাওয়ারের সঠিক প্রয়োজন সুতরাং আমি একটি সেন্সর নিচে রাখি একটি সেন্সরের শক্তি প্রয়োজন সুতরাং এটি হতে পারে যে এই বিদ্যুৎ সরবরাহটি এই সেন্সর ব্লকেও পাওয়ার সরবরাহ করতে হবে সুতরাং এটি মূল সুতরাং আসুন আমরা এই এক অংশে মনোনিবেশ করি যা পাওয়ার সাপ্লাই ব্লক খুব ভাল আসুন আমরা এই বিদ্যুৎ সরবরাহ ব্লকের মূল প্রয়োজনীয়তাগুলি কী তা দেখি শুরু করার জন্য শক্তির উত্সটি রাখুন শুরু করুন শক্তি উত্সটি এই শক্তির উত্সটিতে কী সমস্যা জিনিসটি অন্যটি যা তাই এই শক্তি উত্সগুলি মূলত কী এটি একটি ব্যাটারি হতে পারে এটি কোনও ব্যাটারি হতে পারে বা এটি কোনও জেনারেটরের কাছ থেকে ট্রান্সফর্মারের মাধ্যমে মিলিত হতে পারে এবং আরও অনেক কিছু এই শক্তি উত্পাদনকারী উত্সগুলিতে ভোল্টেজ এবং বর্তমানের বিভিন্নতা থাকে তারা সময়ের সাথে প্রচুর ভোল্টেজ এবং বর্তমান বৈচিত্রগুলি ব্যয় করে যার অর্থ এটি মূলত খুব গোলমাল এবং জটিল বিদ্যুত সরবরাহের দিকে নিয়ে যায় এবং এটি একটি সমস্যা হতে পারে যদি এটি বিভিন্নভাবে চলে এই শক্তি উত্সে মূলত প্রচুর বৈচিত্র রয়েছে ক্ষেত্রের সিস্টেমটি প্রকৃতপক্ষে একটি ভাল বিদ্যুৎ সরবরাহ করছে তখন এটি প্রচুর বৈকল্পিকতা তৈরি করে না এবং প্রশ্নটি হল কেন এই শক্তি উত্সগুলি আসলে এই ভোল্টেজ এবং স্রোতের মধ্য দিয়ে যায় সময়ে বিভিন্নতা সমস্যাটি আসলে উচ্চ বিদ্যুতের স্যুইচিংয়ের কারণে এটি হল যদি এসওসি চিপে থাকা সিস্টেমের মধ্যে থাকে তবে এর আগে আমাদের দেখানো সমস্ত ব্লক রয়েছে অথবা এটি ডিএসপিএস ডিজিটাল সিগন্যাল প্রক্রিয়া থেকেও হতে পারে যা মনে হয় খুব দ্রুত গতিতে স্যুইচ করছে এবং বিদ্যুত সরবরাহে প্রচুর ওঠানামা সৃষ্টি করছে সুতরাং এই বিদ্যুৎ সরবরাহটি মূলত যদি আপনি বিদ্যুৎ সরবরাহের ভূমিকার দিকে নজর রাখেন যখন আপনি বিদ্যুৎ সরবরাহের ভূমিকা বলেন আমরা আসলে ভোল্টেজ নিয়ন্ত্রকের ভূমিকা বলতে চাই কারণ আপনি কোনও গোলমাল এবং কোনও বেদনাদায়ক শক্তিতে দেখতে চান না বিদ্যুৎ সরবরাহ সুতরাং আপনি মূলত একটি বিদ্যুৎ সরবরাহ পেতে চান যার ভোল্টেজ নিয়ামক দ্বারা বাস্তবায়িত যার ভূমিকা আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করছি এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ভোল্টেজ নিয়ন্ত্রকের নিশ্চিত হওয়া উচিত যে বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল ধ্রুবক শব্দহীন ঠিক গোলমাল নিখরচায় নির্ভুল এবং মূলত যে কোনও লোড থেকে স্বাধীন যে কোনও লোড যেখানে এবং এটি মূলত এটি যে কোনও থেকে পৃথক হওয়া উচিত মূলত আমাদের আপনাকে কোনও দুঃখ প্রদান করতে সক্ষম হওয়া উচিত যেকোন লোড ভোল্টেজের থেকে স্বাধীন বলতে দিন সুতরাং লোড ভোল্টেজের যে কোনও প্রয়োজন হোক না কেন তার মাধ্যমে এই পাওয়ার সরবরাহটি আপনাকে নিয়ন্ত্রকের মাধ্যমে এই সমস্ত দুর্দান্ত বৈশিষ্ট্য দেওয়া উচিত সুতরাং আমার অভিজ্ঞতা থেকে একটি জিনিস যা খুব গুরুত্বপূর্ণ খুব সমালোচনামূলক যে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে উপলব্ধি করা উচিত বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে অনুধাবন করা উচিত তা হল দ্রুত প্রতিক্রিয়ার জন্য প্রায়শই উপেক্ষা করা যায় তবে এটি অত্যন্ত সমালোচনামূলক সুতরাং আমি এটি এখানে একটি ব্যান্ড দিয়ে দেখাব সুতরাং এটি সত্যিই গুরুত্বপূর্ণ যার অর্থ আপনার চিন্তিত হওয়া উচিত এবং নিয়ন্ত্রকের ব্যান্ডউইথকে অনেক সতর্কতা অবলম্বন করা উচিত এটি একটি গুরুত্বপূর্ণ দিক যা আপনার সন্ধান করা উচিত যা একটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন আপনার খুব গুরুত্বপূর্ণ একটি ডেটা শীটে সন্ধান করা উচিত আপনি যখন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে কথা বলছেন তখন অন্য একটি জিনিসও আপনাকে এই বিদ্যুৎ সরবরাহটি সমস্ত বৈশিষ্ট্য দেয় তা নিশ্চিত করার জন্য আপনার প্রয়োজনীয় প্রধান কক্ষটি কী তা প্রয়োজন তাও দেখতে হবে যা আমরা আগে উল্লেখ করেছি স্থায়িত্বের মতো এটি ধ্রুব সুন্দর খুব সঠিক হওয়া উচিত সুতরাং এই সমস্ত পরামিতি এই সমস্ত প্রয়োজনীয়তা যা আমরা একসাথে রেখেছি সুতরাং অন্য কথায় আপনি ভোল্টেজ নিয়ন্ত্রকটি বিদ্যুত প্রবাহের শক্তি নিজেই গ্রহন করতে চান না আপনি চান না যে এটি সঠিকভাবে ঘটুক এটি হওয়া উচিত যা হওয়া উচিত এটি অতি স্বল্প শক্তি হওয়া উচিত সুতরাং এর অর্থ কী এটির অর্থ হল যদি আপনি গ্রহণ করেন পাওয়ার সাপ্লাই ব্লক যার ভিতরে নিয়ামক রয়েছে বেশিরভাগ নিয়ন্ত্রকের সম্পর্কে উদ্বেগ প্রকাশ করবে যখন আপনি বিদ্যুৎ সরবরাহ বলবেন বেশিরভাগ নিয়ন্ত্রকের সম্পর্কে চিন্তিত হবেন প্রদত্ত ইনপুট দিয়ে আপনি একটি আউটপুট অধিকার পাবেন এটি জুড়ে ড্রপ এটি হল ড্রপটি জুড়ে V থেকে Vout যতটা সম্ভব ছোট হওয়া উচিত এটা গুরুত্বপূর্ণ এটি যতটা সম্ভব ছোট হওয়া উচিত তবুও এটি আপনাকে প্রয়োজনীয় পাওয়ার আউটপুট দেয় যা গুরুত্বপূর্ণ সুতরাং আমরা এটি বিভিন্ন দিক থেকে সঠিকভাবে করতে পারি সুতরাং আমরা মূলত আমাদের একটি 12 ভোল্টের ব্যাটারি তৈরি করতে পারি তা আমাদের বলি যে আপনার কাছে 12 ভোল্টের ব্যাটারি উত্স রয়েছে আপনার কাছে একটি 12 ভোল্টের ব্যাটারি উত্স রয়েছে আমাকে এটি আরও কিছুটা লেখার জন্য বেছে নিতে দিন সম্ভবত আপনার কাছে একটি ভোল্টের ব্যাটারি রয়েছে যা আপনি 5 ভোল্ট এবং আউটপুট উত্পন্ন করতে আগ্রহী এবং মূলত আপনি 12 ভোল্টের একটি ইনপুট দিতে যাচ্ছেন আপনি 5 ভোল্টের আউটপুট তৈরি করছেন এবং আউটপুট যার অর্থ এবং আসুন আমরা বলি যে বর্তমানের প্রয়োজনীয়তা 1 এমপি যা লোডের জন্য একটি এমপি প্রবাহিত হয় আপনার কাছে মূলত 5 ওয়াট শক্তি রয়েছে এবং আপনি এখানে 7 ভোল্ট রেখে যাচ্ছেন এবং এই 7 ভোল্টের প্লাস স্রোতের সমস্ত ভোল্টেজ নিয়ন্ত্রকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আসলে এটি নিয়ন্ত্রকের মধ্য দিয়েও যাচ্ছে যার অর্থ 7 ভোল্ট এক প্রবাহ আপনাকে 7 ওয়াট নিয়ামককে ঠাণ্ডা রাখতে আসলে প্রচণ্ড তাপের ডুব লাগবে সুতরাং এটি একটি ভাল নকশা সঠিক নয় আপনার কাছে এখনও একটি 12 ভোল্টের ব্যাটারি উত্স থাকা আপনার পক্ষে একটি ভাল নকশা হতে পারে আপনার কাছে এখনও 12 ভোল্টের ব্যাটারি উত্স রয়েছে অন্য কোনও প্রক্রিয়া দ্বারা আপনি এটিকে 52 ভোল্টে নামিয়ে আনেন এবং এখানে আপনি 5 ভোল্ট তৈরি করেন এটি লোডের যত্ন নেওয়ার জন্য মূলত ভোল্টেজ নিয়ন্ত্রককে ফিরিয়ে দেয় এই ব্লকটি একটি আকর্ষণীয় ব্লক যা আপনাকে 12 ভোল্ট আউটপুটে 52 দেয় এবং এখানে আপনি 02 ভোল্ট বাদ দিয়েছেন এবং একটি অ্যাম্প পরিবর্তন করা আমাদের লোডের বর্তমান বিবেচনা ছিল আগের সিস্টেমটি আসলে যে উচ্চ বিদ্যুতের দিকে নজর দিয়েছিল তার তুলনায় এটি এখন 200 মিলি ওয়াট অন্য কথায় এই ড্রপটি তাত্পর্যপূর্ণ এবং অতএব কোনও তাপ সিঙ্ক বা কোনও কিছুর প্রয়োজন নেই এখন বেশিরভাগ এম্বেডড ডিজাইন সর্বাধিক এম্বেড থাকা সার্কিটটি আপনি মূলত এই অংশগুলির বিষয়গুলি এগুলি দেখবেন আপনি সরাসরি ট্যাবলেট ফোনের মতো জনপ্রিয় এম্বেডড ডিভাইসগুলি নিয়ে যান জনপ্রিয় গেটওয়ে বোর্ড বা সেন্সর বোর্ডগুলির যে কোনওটি সেন্সর বোর্ডগুলিতে মোট ক্লাস ডিভাইসগুলির মতো বোর্ড রয়েছে যা টেলোস বি মিকা 2 নোড বা মিকা জেডের মতো হতে পারে I আমাকে এটিও মাইকা 2 মিকা জেড লিখতে হবে এবং তাই বা জোলেরিয়া এগুলি সমস্ত জনপ্রিয় মোটি ক্লাস ডিভাইস তাদের কম বেশি কিছু বাছাই রয়েছে এগুলি সমস্ত এম্বেডড সিস্টেম রয়েছে এম্বেডেড বোর্ডগুলির একটি সিপিইউ থাকবে যার একটি রেডিও থাকবে যা ইউএসবি থেকে প্রোগ্রামিংয়ের উদ্দেশ্যে ফ্ল্যাশ এবং ইন্টারফেস পাবে তবে অবশ্যই তাদের এই নিয়ামক ব্লক ভোল্টেজ রেগুলেটর ব্লক থাকবে এবং এই ব্লকটি যা এমবেডেড ডিজাইনের অংশ হবে মূলত এই ধরণের এই অংশটি অনুসরণ করবে এটি আসলে এই জাতীয় কিছু অনুসরণ করবে যেখানে আপনি আসলে আমি দুঃখিত যে এটি এটি অনুসরণ করবে না তবে এটি অনুসরণ করবে তবে যা বাস্তবায়িত হবে এখানে এই অংশটি আপনি ইনপুট হিসাবে 52 ভোল্টের মতো কিছু নেন এবং আউটপুটে আপনি 5 ভোল্ট উত্পন্ন করে আস্তে আস্তে আপনি ইনপুট হিসাবে 5 ভোল্ট গ্রহণ করতে পারেন এবং আপনি 33 উত্পাদন করতে পারেন আউটপুট এ ভোল্ট এটি একটি জনপ্রিয় উপায় তবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ড্রপটি তাত্পর্যপূর্ণ নয় এটি কেবল 17 ভোল্ট এবং যদি এই রেগুলেটর ব্লক দ্বারা বিদ্যুতের অপচয় খুব বেশি না হয় তবে এটি কোনও প্রকৃতির তাপ কমানোর জন্য ব্যবহার হয় না সুতরাং আসুন আমরা এই ভোল্টেজ নিয়ন্ত্রক ব্লকে মনোনিবেশ করি এবং এর জন্য জনপ্রিয় নামটি হল কম ড্রপ আউট নিয়ন্ত্রক সুতরাং লো ড্রপ আউট নিয়ন্ত্রকটি মূলত লো ড্রপ আউট নিয়ন্ত্রকটি মূলত এটি লিনিয়ার নিয়ামক আমি আপনাকে এই ব্লকটি উল্লেখ করছি এই ব্লকটি যা আমরা কখনই বিশদভাবে জানাতে পারি নি যে আপনার ব্যাটারি যা 12 ভোল্টের ব্যাটারি যা আপনি জানেন 12 ভোল্ট ইনপুট 52 হিসাবে নেওয়া সাধারণত এই উদাহরণের জন্য আউটপুটে উত্পন্ন হয় 5 ভোল্ট এই ব্লকটি এখানে উপস্থিত হয়েছে আমরা বিস্তারিতভাবে বর্ণনা করি নি তবে আমি এই সন্ধিক্ষণে উল্লেখ করতে যাচ্ছি যে আপনি যে ব্লকটি দেখেন যে এই ব্লকটি এই ব্লকটিকে আমরা ডাকি আসুন আমরা এই ব্লকটিকে B বলি ঠিক এই ব্লক এ প্রকৃতপক্ষে নিয়ামক স্যুইচিং হয় কারণ আপনি কেন লিনিয়ার নিয়ামক ব্যবহার করেন নি এটি কোন সুস্পষ্ট অধিকার নয় আপনি যদি ব্লকের মতো লিনিয়ার রেগুলেটর করেন তবে আমি আপনাকে এখানে দেখিয়েছি যে আপনার জন্য একটি প্রচন্ড তাপ সিঙ্ক দরকার কারণ আপনি নিয়ামক জুড়ে 7 ভোল্ট বাদ দিচ্ছেন এবং আপনি আউটপুটে 5 ভোল্ট উত্পাদন করছেন 12 ভোল্ট একটি ইনপুট জন্য আমি লোড কারেন্টটি 1 এমপি করে ধরে নিয়েছি এটি কোনও কার্যকর বিকল্প নয় পরিবর্তে এটিকে স্যুইচিং রেগুলেটরটি ব্যবহার করার জন্য আপনার প্রয়োজনীয় যা প্রয়োজন এবং তারপরে আপনি ঠিক কন্ডিশনারটি সঠিকভাবে করেন তার কাছাকাছি এটিকে নামিয়ে দিন সুতরাং স্যুইচিং নিয়ন্ত্রক একটি দক্ষ নিয়ামক এবং এর নির্দিষ্ট কার্যকারিতা রয়েছে যা আমরা পরে উল্লেখ করব আসুন আমরা কেবল এই অংশটি সম্পর্কিত গল্পগুলিতে মনোনিবেশ করি যেখানে আপনি ইনপুটটিতে 52 ভোল্ট পান এবং আপনি আউটপুটে 5 ভোল্ট উত্পাদন করতে আগ্রহী ইনপুট আউটপুট মাত্র 200 মিলি ভোল্ট এবং এটি 1 এমপি সুতরাং আপনার কাছে 200 মিলি ওয়াট মাত্র 200 মিলি ওয়াট এই নিয়ন্ত্রকের জুড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে যাকে লো ড্রপআউট নিয়ন্ত্রকও বলা হয় আমি যেমন উল্লেখ করেছি লো ড্রপআউট নিয়ন্ত্রকটি একটি লিনিয়ার নিয়ন্ত্রক এবং এটি গুরুত্বপূর্ণ বিষয় এটি একটি লিনিয়ার নিয়ামক এবং এটির একটি দুর্দান্ত বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের আবার ডেটার শীটের দৃষ্টিকোণ থেকে ভুলে যাওয়া উচিত নয় আসুন আমরা আমাদের আদর্শ উদাহরণ গ্রহণ করি দয়া করে প্রত্যাহার করুন আমরা বলেছিলাম 52 ম্যাজিক দ্বারা প্রকাশিত হয়েছে কারণ এই স্যুইচিং রেগুলেটর স্যুইচটি আমরা এই মুহুর্তে প্রসারিত করতে পারি নি এটি ব্লক এও এখানে অবশ্যই পরে ব্যাখ্যা করা হবে একরকম প্রদর্শিত হবে এবং আপনি এখানে 5 ভোল্ট পাচ্ছেন সুতরাং আসুন এই বিন্দু থেকে শুরু করা যাক এই বিন্দু থেকে শুরু 52 ভোল্ট ইনপুট V Vat তারা বলেছিল 5 ভোল্ট যা আকর্ষণীয় তা হল এই নিরিবিলি বর্তমান অধিকার প্রবাহটি সাধারণত মাইক্রো অ্যাম্পগুলিতে স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে নিয়ামকের জন্য নিয়ন্ত্রণ সরবরাহ করা এবং আমরা আগে বলেছি এমন সমস্ত বৈশিষ্ট্য সরবরাহ করার জন্য বৈশিষ্ট্যগুলির প্রয়োজনীয়তাগুলি যা আমরা বলেছিলাম এটি স্থিতিশীল হওয়া উচিত এটি কোনও স্থির আউটপুট ধ্রুবক গোলমালকে কোনও লোড ভোল্টেজের ওঠানামার চেয়ে স্বতন্ত্র স্বাধীনভাবে দেওয়া উচিত সমস্ত বৈশিষ্ট্যই সম্ভব হবে সমস্তগুলি নিজেই প্রচুর পরিমাণে গ্রাস না করে এটি করা হচ্ছে এবং এটিই হল ধ্রুবক সুতরাং এই নিরবচ্ছিন্ন প্রবাহটি q দ্বারা চিহ্নিত করা হয় এবং এই আইকনটি সাধারণত মাইক্রো অ্যাম্পের ক্রম হয় সুতরাং এটি নিয়ামকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আপনি যদি নিয়ামকের অভ্যন্তরে যান তবে এই নিয়ামকটি কীভাবে দেখায় এটি কীভাবে দেখায় এবং নিয়ামকের অভ্যন্তরে কেন দেখা গুরুত্বপূর্ণ ভিতরে দেখতে কেমন লাগে ভিতরে আমি চিত্রের অভ্যন্তরে একটি সাধারণ নিম্ন ড্রপআউট নিয়ন্ত্রকের ছবি আঁকতে পারি প্রথম জিনিসটি প্লাস এবং একটি পরিবর্ধক এর বিয়োগ পরিবর্ধকটি বিভিন্ন উপায়ে তৈরি করা যেতে পারে আপনি একটি পরিবর্ধক হিসাবে কোনও ওপ অ্যাম্পের কথাও ভাবতে পারেন এখানে আমরা ঠিক একটি রেফারেন্স ভোল্টেজ Vref দেই Vref কোথাও আপনি দিতে যাচ্ছেন সুতরাং আমি এই এম্প্লিফায়ার কল করব কোথাও একটি ইনপুট রয়েছে যা V এবং স্পষ্টতই V এবং Vout এর মধ্যে একটি আউট আছে Vএবং ভাউটের মধ্যে এই সক্রিয় ডিভাইসটি যা এন মোসফেট এটি একটি এন মোসফেট যা এটি হ্রাস মোডে কাজ করে হ্রাস মোড এবং MOSFET এখানে ব্যবহৃত হয় মূলত আপনি এই ভি¿ প্রতিস্থাপন করতে পারেন সমস্ত ব্যবহারিক উদ্দেশ্যে আপনি এই অংশটি লিখতে পারেন এমন সমস্ত কল্পনাপ্রসূত উদ্দেশ্যে এই উপাদানটিকে ঘৃণা করুন স্পষ্টতই এটি সম্পূর্ণ গল্প হতে চলেছে না আপনি জানেন যে এই পিনটি এখানে ঝুলছে সুতরাং আমাকে এই সমতাটি কিছুটা পরে লিখতে দাও এবং বাস্তবে এই ছবিটি এই পয়েন্টটি সম্পূর্ণ করুন এবং এটি সংযুক্ত করুন এই পয়েন্টটি নিন এবং এটি সংযোগ করুন এখানে এবং এটি সত্যই বোঝা এটি কিছুই নয় প্রতিক্রিয়া এখন আপনি এই অংশটি প্রতিস্থাপন করতে পারেন এই অংশটি এখানে এখানে একটি পন্টিওনোমিটার সহ একটি চলক প্রতিরোধক আপনি এটি একটি পরিবর্তনশীল রোধকের সাহায্যে চিহ্নিত করতে পারেন মূলত এটি একটি পাস উপাদান অধিকার এটি একটি পাস উপাদান এবং এখানে আপনি বিভিন্ন পরিবর্তন করছেন পরিবাহীকরণটি আপনি এই পাস উপাদানটির চালনাটি এবং তারতম্যটি কখন ঘটায় আচরণের পরিবর্তনটি একটি সাধারণ তুলনার উপর ভিত্তি করে ঘটে এবং এটি তুলনা Vref এবং Vout মধ্যে হয় আপনার Vout থাকে এবং আমাদের কাছে Vref এবং Vref র তুলনা হয় এবং পার্থক্যটি প্রশমিত করা হয় এবং এই এন এমওএসএফইটি সিরিজের উপাদানটির গেট ইনপুটকে খাওয়ানো হয় যা মূলত V থেকে Vout পর্যন্ত পরিবাহিতা বৃদ্ধি করে এবং এর মাধ্যমে এই পয়েন্টটি সর্বদা একটি নির্দিষ্ট পয়েন্টের স্থির ভোল্টেজে রাখি সুতরাং মূলত আপনি এটি করছেন প্রতিটি সময় যখন আরএল পরিবর্তন হয় ততবার যখন আরএল পরিবর্তন হয় আপনি জানেন যে বর্তমান আঁকাগুলি কখন বৃদ্ধি পায় সেখানে একটি পরিবর্তন দেখা যায় যা প্রতিক্রিয়া বিন্দুতে এই সময়ে সনাক্ত করা হয় এবং মূলত ফিডব্যাক পয়েন্ট এবং রেফারেন্স পয়েন্টটি তাদের মধ্যে ত্রুটির তুলনা করা হয় এটি মূলত একটি ত্রুটি পরিবর্ধক যা পার্থক্যটি সিরিজ উপাদানটির সিরিজ পাস সিরিজ উপাদান গেটকে খাওয়ানো হয় যা চালনকে বাড়িয়ে তোলে এবং Voutকে নিয়ন্ত্রণে ফিরিয়ে আনবে এই চক্র চলতে থাকে এবং বিপরীতে আসলে ঘটে এটি যদি বর্তমান হ্রাস পায় সুতরাং এই পদ্ধতিটি পুরো লুপটিকে নিয়ন্ত্রণে রাখছে একটি লুপ নিয়ন্ত্রণের সিগন্যাল তাই বৈশিষ্ট্যগুলি কী কীগুলি নিয়ন্ত্রণ কন্ট্রোল সিগন্যাল নিয়মিত ক্রমাগত নিয়মিত থাকে সময় নিয়মিত হয় বর্তমান প্রবাহ এছাড়াও অবিচ্ছিন্ন এবং এগুলি 2 টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা মূলত নিয়ন্ত্রককে লিনিয়ার নিয়ামক হিসাবে নির্ধারণ করে সুতরাং আপনার কাছে এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণের সংকেত সময়ে অবিচ্ছিন্ন বর্তমান প্রবাহটিও অবিচ্ছিন্ন সময় এবং কেউ সহজেই এই সত্যটি সংজ্ঞায়িত করতে পারে যে ইনপুট এবং আউটপুটটির সাথে সংযুক্ত সিরিজ পাস সুইচটি প্রদত্ত নিয়ন্ত্রণ সংকেতটি নিয়ন্ত্রিত হয় তা নিশ্চিত করে যে এই Vout সর্বদা নিয়ন্ত্রনে থাকে দয়া করে নোট করুন এই সার্কিটটি মূলত বোঝায় যে সরল সার্কিটটি মূলত বাড়িতে বেশ কয়েকটি জিনিস দিয়েছে এটি এমন একটি সার্কিট যা আমরা আঁকলাম তা কিছুই নয় তবে নিম্ন ড্রপআউট নিয়ামক যাতে স্থির শব্দমুক্ত ধ্রুবক নির্ভুল ইত্যাদি বৈশিষ্ট্যযুক্ত এবং ঠিক না আপনি এটিও নিশ্চিত করে যে এলডিওর ব্যান্ডউইথের পারফরম্যান্স ঠিক আছে একটি খুব ভাল ব্যান্ডউইথ পারফরম্যান্স আছে আপনি যখন ডেটা শিটগুলি দেখেন তখন এই বিদ্রূপটিও সন্ধান করতে হবে সুতরাং এটি একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন এই ব্লকটি ঠিক কী ছিল এটি এই ব্লকটি ছিল আসুন আমরা দেখি যে এই ব্লকটি এই মুহূর্তে আমরা কাঁচটি কাটিয়েছি এবং এটি কিছুক্ষণের জন্য কাচ চালিয়ে যাব তবে সেই ব্লকটি কী তা সংজ্ঞায়নের আগে নয় সেই ব্লকটি আসলে একটি স্যুইচিং নিয়ন্ত্রক আমরা ইতিমধ্যে এটি উল্লেখ করেছি এটি একটি স্যুইচিং নিয়ন্ত্রক কারণ এটি যদি পরিবর্তন হয় এটি এসি ইনপুট নিতে পারে এটি ডিসি ইনপুটও নিতে পারে এটি এসিটিকে ইনপুট হিসাবে নিতে পারে এটি ডিসিটিকে ইনপুট হিসাবে নিতে পারে এটি গুরুত্বপূর্ণ আপনি যখন এই স্যুইচিং নিয়ন্ত্রকের অভ্যন্তরে বলবেন যখন স্যুইচিং নিয়ন্ত্রক বলবেন তখন অভ্যন্তরীণভাবে এটি কীভাবে দেখায় এটি কীভাবে ভাল দেখায় যা আমরা দেখিয়েছি তার থেকে খুব আলাদা নয় এখানে প্রকৃতপক্ষে একটি পরিবর্ধক রয়েছে এবং একটি অতিরিক্ত ব্লক রয়েছে যা একটি আকর্ষণীয় ব্লক যা সম্পূর্ণতার জন্য আমি এখন এটি করব এবং আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে নিয়ন্ত্রণ রয়েছে এখনও নিয়ন্ত্রণ রয়েছে কেবলমাত্র বর্তমান প্রবাহ ধারাবাহিক নয় এবং নিয়ন্ত্রণ সংকেত সম্ভবত সময়ও অবিচ্ছিন্ন নয় সুতরাং আসুন আমরা একটি স্যুইচিং নিয়ন্ত্রকের একটি ব্লক ডায়াগ্রাম দেখিয়ে এটি সম্পন্ন করি গল্পটি একইরূপে আপনার একটি রেফারেন্স প্রয়োজন এবং আপনার অন্য একটি ব্লকেরও দরকার যা পিডব্লিউএম ব্লকও বলা হয় যেখানে আপনি সময়সূচী পরিবর্তিত একটি এনালগ সিগন্যাল পেতে পারেন সম্ভবত সংকেত যা তারপর এমন এক ধরণের ডিজিটাল ডালতে রূপান্তরিত হয় যা এটিকে শক্তি ব্লক হিসাবে খাওয়ানো হয় সুতরাং আমি এনার্জি ট্রান্সফার ব্লক বলব শক্তি যা ভাল নাম হতে পারে এটি হল এনার্জি হল আমি এটিকে এনার্জি ট্রান্সফার ব্লক বলব এই শক্তি ট্রান্সফার ব্লকে মূলত সংখ্যক সূচক এবং সুইচ রয়েছে সুতরাং আমাকে এটিকে সরাতে দাও যাতে আমি সূচকগুলিকে বোঝাতে সক্ষম হব দুঃখিত স্যুইচগুলি মোসফেটগুলির মতো সক্রিয় স্যুইচ হতে পারে যেহেতু ইন্ডাক্টরগুলির ক্যাপাসিটার থাকে এবং শেষ পর্যন্ত অন্য ক্যাপাসিটরের সাথে সমস্ত সংযুক্ত হয়ে একটি Voutর দিকে পরিচালিত করে যা আপনাকে সত্যিই খুব সুন্দর লাগার ডিসি দেয়যা আমরা এখানে পেয়েছি আপনি এখানে একটি সুন্দর ডিসি পেতে পারেন দুঃখিত এখানে এটি ভাল দেখাচ্ছে না তো আমাকে ভ্যাটটি ডানদিকে ফিরিয়ে দিন এখানে ডিসি সত্যই নিখুঁত সরল কোনও নিখুঁত নিখুঁত আউটপুট সিগন্যাল সহ যা প্রকৃতপক্ষে শব্দহীন এলডিও থেকে আগত আউটপুট থেকে ভিন্ন আপনি আউটপুটটিতে কিছুটা গোলমাল সিগন্যাল পেতে পারেন যা আপনাকে মূলত ডিল মোকাবেলা করতে হবে আপনি লেনদেন হয় আসলে আপনি যদি এটি পান তবে আপনার ভাগ্যবান হওয়া উচিত সম্ভবত এটি ডিসির মতো হতে পারে কখনও কখনও এমনকি এটির মতোও লাগে এবং ডিসি ওভাররাইড করে একটি ফ্রিকোয়েন্সি উপাদান আছে প্রকৃতপক্ষে একটি ফ্রিকোয়েন্সি উপাদান রয়েছে এবং আমি এবং আপনার এবং আপনার সম্পূর্ণ উদ্দেশ্য হল সমস্ত ফ্রিকোয়েন্সি উপাদানগুলি 0 এর সমান করা সুতরাং আপনি একটি সুন্দর ডিসি সিগন্যাল ফিরিয়ে আনবেন সুতরাং প্রশ্ন হল আপনি কীভাবে এই ওঠানামা পান আমরা এটিকে কল করব কারণ আমরা এটিকে যেমন Vout হিসাবে লিখতে বলব এবং আমরা এটি Vout হিসাবে ডাকব সুতরাং আপনি কীভাবে Vout Vat পাবেন তা সঠিক প্রশ্ন এবং দেখা যাচ্ছে যে এলডিও আসলে এটি করতে পারে এটি কোনও ডিসির উপরে অশ্বচালিত এসি উপাদান গ্রহণ করতে পারে এবং যতটা সম্ভব ফ্রিকোয়েন্সি উপাদানগুলি ফিল্টার করে এবং আপনাকে একটি স্থিতিশীল ডিসি আউটপুট দেয় সুতরাং এটি এলডিও করতে পারে এমন আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আসুন আমরা স্যুইচিং নিয়ন্ত্রক সম্পর্কে আরও বিশদে না যাই তবে প্রকৃতপক্ষে এই রৈখিক নিয়ন্ত্রকের আলোচনা সম্পূর্ণ করুন সুতরাং আমরা এই লিনিয়ার নিয়ামকের সাধারণ অ্যাপ্লিকেশনগুলি দেখতে পাব সময় অবশ্যই এবং এটি এম্বেড করা বিশ্বে অ্যাপ্লিকেশনগুলি যা আপনি যখন আইওটি সিস্টেম ডিজাইন করেন তখন গুরুত্বপূর্ণ সুতরাং এখন আপনি এই অংশটি স্মরণ করুন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে উল্লেখ করেছি যা অত্যন্ত সমালোচিত আমরা বলেছিলাম দ্রুত প্রতিক্রিয়া এই দ্রুত কত দ্রুত প্রতিক্রিয়া আমাদের কিছু নম্বর লিখতে হবে এবং নিয়ামকের ব্যান্ডউইথের দিকে নিয়ে যাওয়া সবকিছু এবং আপনাকে অবশ্যই ডেটা শীটে একটি নির্দিষ্টকরণের সন্ধান করতে হবে যা এই নির্দিষ্ট নম্বর সম্পর্কে কথা বলছে সুতরাং আমি আপনাকে সে সম্পর্কে কয়েকটি জিনিস বলি এবং তারপরে আমরা এগিয়ে চলব এবং এই এলডিও র কিছু কেস স্টাডি দেখব সবার আগে প্রতিক্রিয়ার সময়টি ইতিমধ্যে স্যুইচিং নিয়ন্ত্রকের তুলনায় প্রতিক্রিয়া সময় সম্পর্কে কথা বলা সহজ যা কিছুই নয় তবে যে ব্লক এটিকে আমরা বলেছিলাম এটি এই ব্লক এ দুঃখিত এই ব্লকটি হ্যাঁ এই ব্লকটি কোথায় এই ব্লক এ তাই এটি একটু চোরাচালান সুতরাং আমাকে এখানে সবকিছু একটি অধিকার লিখুন এটি হল স্যুইচিং নিয়ন্ত্রক যা আমাদের জীবনকে বাস্তবে তৈরি করে তোলে জীবনকে খুব সুন্দর করে তোলে কারণ এটি সত্যই এই 52 ভোল্টের মধ্যে নিয়ে আসে সুতরাং আপনি প্রকৃতপক্ষে প্রতিক্রিয়া সময় সম্পর্কে একসাথে কথা বলতে পারেন এবং আপনি জানেন যে এটি একটি শটে পরিচালনা করে সুতরাং কেন আপনি এটি সত্যিই জানেন কেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এখনই আমাদের এলডিওর দিকে নজর দেওয়া যাক আপনি কী বলছেন দ্রুত এখন স্যুইচিং নিয়ন্ত্রক কেন ধীর এটি আপনার স্যুইচিং নিয়ন্ত্রকটি ধীর হবে কেন এটি ধীর এটি ধীর কারণ কারণ একটি পালস ট্রেনে একটি এনালগ সিগন্যাল মূলত রূপান্তরিত হয় এনালগ সিগন্যালটি একটি পালস ট্রেনে রূপান্তরিত হয় একটি পালস ট্রেনে রূপান্তরিত হয় আমি কল করি এটি রূপান্তরিত সুতরাং আমি মনে করি এটি সঠিকভাবে নিচে রাখা উচিত আমরা সেখানে যাওয়ার আগে হ্যাঁ এই ব্লকটি ঠিক আছে এটি আমি এটি সম্পূর্ণ করিনি প্রতিক্রিয়াও পাচ্ছি সুতরাং আপনি এটির সাথে কীভাবে সংযুক্ত করবেন আপনি এটি এটির সাথে সংযুক্ত করবেন স্পষ্টতই লোড থেকে এটি আপনাকে Vat এবং ঠিক সংযুক্ত নমুনা দিতে হবে বিঃদ্রঃ প্রতিবার যখন আমরা এই ছবিগুলি দেখি আমরা আসলে অপেক্ষা করি তা আমাকে দেখানো হয় কেবলমাত্র রৈখিক নিয়ন্ত্রক হ্যাঁ আমাকে থাকতে দাও সুতরাং প্রতিবার একটি প্রতিক্রিয়া নেতিবাচক প্রতিক্রিয়া হিসাবে আমরা যা করি তা দেখুন এবং তাই এখানে একই হওয়া উচিত এটি যেমন হয় তেমন সামঞ্জস্যপূর্ণ সত্যিই একটি নেতিবাচক প্রতিক্রিয়া এবং আসলে লিনিয়ার এম্প্লিফায়ার এর নেতিবাচক ইনপুট দেওয়া হয় যা মূলত ত্রুটি পরিবর্ধক এখন এখানে এনালগ সিগন্যালটি ট্রেনে রূপান্তরিত হয়েছে এবং এটি সহজ এনালগ সংকেত হতে চলেছে না একটি পালস ট্রেনে রূপান্তরিত হওয়ার অর্থ আপনার একটি ঘড়ি দরকার যা আপনার তুলনাকারী প্রয়োজন আপনার সম্ভবত কিছু প্রকৃতির অ ওভারল্যাপিং ডিজিটাল ড্রাইভারের দরকার ছিল আপনার একটি ত্রিভুজাকার তরঙ্গ জেনারেটর দেখে দাঁতের ত্রিভুজাকার তরঙ্গ জেনারেটর দরকার সুতরাং এর অর্থ অনেকগুলি সার্কিটরি প্রচুর অতিরিক্ত উপাদান এই ব্লকটি সরল নয় সহজ সরল নয় যদিও আমি এটিকে এই ব্লক দ্বারা চিহ্নিত করেছি এটি সহজ নয় অনেকগুলি উপাদান রয়েছে অনেকগুলি উপাদান এবং অনেকগুলি প্রয়োজনীয় ঘড়ির তুলনামূলক এবং আরও অনেক কিছু মূলত আপনি যদি এই মতামত নেতিবাচক প্রতিক্রিয়া স্থিতিশীল থাকতে চান তবে ব্যান্ডউইথটি স্যুইচিং ফ্রিকোয়েন্সি নীচে থাকা উচিত এটি এর স্যুইচিং ফ্রিকোয়েন্সি এর নীচে হওয়া উচিত স্থির আউটপুট জন্য এটি স্যুইচিং ফ্রিকোয়েন্সি এর নীচে হওয়া উচিত এই ডিভাইসগুলি একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে স্যুইচ করছে আউটপুট স্থিতিশীল রাখতে Voutকে স্থিতিশীল রাখতে হবে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে এই উপাদানগুলির স্যুইচিং ফ্রিকোয়েন্সি ঠিক এক দশক কম তবেই নেতিবাচক প্রতিক্রিয়া স্থিতিশীল হবে আমরা একটি উপযুক্ত Vout পেতে সক্ষম হব আসলে পুরো নিয়ন্ত্রণটি কেবল তখনই ঘটবে যখন এই শর্তটি বাস্তবে মেনে চলে যার অর্থ আপনি নন খুব দ্রুত গতিতে স্যুইচ করার অর্থ এই লাইনটির শব্দটিও হচ্ছে না যে এই স্যুইচিং গোলমালটি মুছে ফেলা সহজ নয় এবং অতএব আপনার এই সুন্দর আছে সুতরাং আপনার কাছে ডিসি আউটপুট শীর্ষে এই ফ্রিকোয়েন্সি যৌগের প্রভাবশালী ফ্রিকোয়েন্সি উপাদান রয়েছে অবশ্যই আপনি ঠিক স্যুইচিং ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করতে পারে আপনি পারেন তবে আপনি যদি স্যুইচিং ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেন তবে স্যুইচিংয়ের ক্ষয় বেশি হতে চলেছে সে বিষয়ে সন্দেহ নেই এবং আপনি প্রচুর পরিমাণে স্যুইচিং লসও জানেন না এবং যদি স্যুইচিং লোকসান বেশি হয় তবে আপনাকে স্যুইচিং গ্লাসগুলি নষ্ট করতে হবে যা আপনাকে অবশ্যই জানতে পারে যে আপনাকে এমন উপাদানগুলির প্রয়োজন হবে যা উচ্চতর রেট দেওয়া হয় রেটযুক্ত উপাদানগুলি প্লাস আপনার হিটিং ডুব ইত্যাদি প্রয়োজন হতে পারে সুতরাং সত্যিই আপনি এটি করতে চান না এবং এই নেতিবাচক প্রতিক্রিয়াটি স্থিতিশীল হওয়ার জন্য আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে সিস্টেমটি সত্যই স্যুইচিং ফ্রিকোয়েন্সিটি কম স্যুইচ করছে যা নিশ্চিত হওয়ার জন্য যাতে এই নেতিবাচক প্রতিক্রিয়াটি স্থির থাকে প্রকৃত স্থিতিশীল থাকে সুতরাং এটি হল সত্যই মূল বিষয় সুতরাং এই সমস্তটির অর্থ আপনাকে কিছু নম্বর রাখতে হবেঠিক আছে আপনি যদি একটি স্যুইচিং নিয়ন্ত্রক নেন তবে এটি 2 থেকে 8 মাইক্রোসেকেন্ডের মধ্যে যে কোনও জায়গায় সাড়া দেয় সুতরাং এটি সাধারণত প্রায় এক মাইক্রোসেকেন্ডে 025 মাইক্রোসেকেন্ডের মতো কিছু করতে পারে সুতরাং এটি সত্যিই দ্রুত সত্যিই খুব দ্রুত কারণ এর খুব কম উপাদান রয়েছে এটিতে খুব কম উপাদান রয়েছে এবং এটি কোনও এলডিও চালিয়ে নেওয়া কত সহজ বলে মনে হচ্ছে চিপ দ্বারা খুব সহজ এটি একটি V¿ দিন সেখানে কোনও ভি পিন থাকবে যাতে কোনও ইনপুট ক্যাপাসিটারকে গ্রাউন্ডে সংযুক্ত করতে পারে আপনাকে প্রতিক্রিয়া দেওয়ার উদ্দেশ্যে এটি C¿ কানেক্ট 2 রেজিস্টার কল করুন এবং একটি আউটপুট ক্যাপাসিটার আছে এটি হল Vout দেখতে সাধারণ দেখতে খুব সহজ দেখাচ্ছে তবে কখনও কখনও আপনি একটি সক্ষম পিন ব্যবহার করে আউটপুট নিয়ন্ত্রণ করতে চান কেবল পিনটি সক্ষম করলেই ইনপুটটি আউটপুটটিতে স্যুইচ করে বেশ কয়েকটি পাওয়ার ম্যানেজমেন্ট অ্যালগরিদমগুলিতে খুব দরকারী আমরা এই সমস্যাটি হ্যান্ডেল করব এটি একটি পিন এবং আপনি কীভাবে বিদ্যুৎকে কার্যকরভাবে পরিচালনা করছেন তা নিশ্চিত করতে এটি কতটা উদ্ভাবনীভাবে ব্যবহার করা যেতে পারে সুতরাং এই সার্কিট সম্পর্কে গুরুত্বপূর্ণ জিনিস কি এই Coutটি আপনাকে এই ক্যাপাসিটারটি বেছে নিতে হবে এবং এই পছন্দটি খুব গুরুত্বপূর্ণ কারণ এটি নিয়ামকের স্থিতিশীলতার উপর নির্ভরশীল সুতরাং আউটপুট ক্যাপাসিটার এখানে একটি গুরুত্বপূর্ণ উপাদান সাধারণত এটি ট্যানটালাম বা বৈদ্যুতিন বিদ্যুত আমরা এই এলডিও এবং একটি এলডিও সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে আরও আলোচনা করব আপনি যদি নিজের এমবেডেডের জন্য কোনও এলডিওর ভুল পছন্দ করেন তবে আইওটি ডিজাইনটি কীভাবে সিস্টেমকে বিপর্যয় করতে পারে তা কেবল প্রতিক্রিয়া সময়ের ক্ষেত্রেই নয় বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রেও হতে পারে কেবল আপস করার জন্য যে আপনি এখানে একটি ওঠানাময় ইনপুট পেয়েছেন যা আমরা এই ছবিতে দেখিয়েছি যেখানে আমরা হ্যাঁ সুতরাং আমি একটি ছবি এঁকেছি হ্যাঁ এই ছবিটি এখানে আমরা একটি ইনপুট ডিসি নিয়েছিলাম যার একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি উপাদান ছিল এবং আপনি আউটপুটটিতে একটি স্থিতিশীল ডিসি তৈরি করতে চেয়েছিলেন আমরা বলেছি যে কোনও এলডিও এই কৌশলটি করতে পারে এবং আপনি যদি এই কৌশলটি করতে চান তবে আপনি যদি এই উপাদানটি একটি উপযুক্ত পদ্ধতিতে না বেছে নেন তবে আপনি আসলে আপনার আইওটি সিস্টেমের একটি উপ অনুকূল নকশাটি শেষ করবেন এবং তাই আমাদের কয়েকটি কেস দেখতে হবে খুব জনপ্রিয় নিবন্ধ থেকে গবেষণা গবেষকরা কীভাবে কোনও নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য সুরক্ষা এবং একটি এলডিওর পছন্দটি দেখেছেন সুতরাং আমরা আপনাকে এখানে 3 পরীক্ষা নিরীক্ষা করব প্রথম পরীক্ষাটি এই প্রশ্নটি আউটপুট ভোল্টেজ ভোল্টের সাথে কী হয় তা বোঝা হয় যখন লোড কারেন্ট বৃদ্ধি পায় বিভিন্ন লোড সংযুক্ত থাকে তারা স্যুইচ করা হয় এবং যখন লোডের বর্তমান পরিবর্তন ঘটে তখন আপনাকে সেই অধিকারটি পর্যবেক্ষণ করতে হয় সুতরাং এটি এখানে মূলত একটি সেট আপ আপনি দেখতে পাচ্ছেন যে আমরা একটি বিদ্যুত সরবরাহ সরবরাহ করেছি তার উপরে বিদ্যুৎ সরবরাহ আমরা একটি ডিসি বৈদ্যুতিন লোড রেখেছি এবং এটিই হল আমরা যা বোঝাতে চাই তার অর্থ পরিবর্তন করতে সক্ষম হলাম বিভিন্ন আউটপুট স্রোত সেট করুন বাম পাশের মিটার চরম বাম হয় ইনপুট ভোল্টেজ চূড়ান্ত দ্বিতীয়টি দেখায় যে মাল্টিমিটারটি আপনি দেখেন তা হল ইনপুট কারেন্ট প্রথম পাওয়ার পরে আপনি যে মাল্টিমিটারটি দেখেন তা হল আউটপুট ভোল্টেজ এবং দ্বিতীয় মাল্টিমিটার চূড়ান্ত ডানদিকে বর্তমান আউটপুট সুতরাং আপনি দেখতে পাচ্ছেন প্রথম দ্রুত পর্যবেক্ষণ ইনপুট ভোল্টেজটি 10 ভোল্টের আউটপুটটি 5 ভোল্ট হতে হবে এটি হ্যাঁ আমরা বলতে চাইছি এটি একটি এলডিও যা 5 ভোল্ট আউটপুটতে সেট করা হয় এবং আউটপুট কারেন্টটি হতে হবে ২৫ তবে আপনি দেখতে পাচ্ছেন যে আউটপুটে আপনি 24 পেয়েছেন তাতে আপনি আশ্চর্য হয়ে যেতে পারেন তবে আমরা তত্ত্ব থেকে শিখেছি যে সত্যই একটি নিঃসৃত বর্তমান রয়েছে এবং নিরিবিলি বর্তমান ড্রপ এলডিও জুড়ে রয়েছে তাই আপনি একটি পান আউটপুটে মিলিঅ্যাম্পিয়ার কম যা পুরোপুরি ঠিক আছে ঠিক আছে সুতরাং এখন এখানে বর্তমান খরচ 25 মিলিঅ্যাম্পিয়ার ঠিক আছে এখন আমরা যা করি তা হল আমরা বর্তমানটি বাড়িয়ে দেখি কী ঘটে যখন আউটপুট কারেন্ট আই আউট হয়ে যায় যখন এটি আসলে কী ঘটে তা বাড়িয়ে দেয় সুতরাং তারপর 100 থেকে আমরা 125 মিলিঅ্যাম্পিয়ারে চলে এসেছি আউটপুট কারেন্ট এবং হ্যাঁ এটিকে এখনও নিয়ন্ত্রণের মতো মনে হচ্ছে 5 ভোল্টের কাছাকাছি 495 ভোল্ট সেট করা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আউটপুট লোড 124 এ ছিল এবং এটি ছিল 127 এবং এখন 150 এ আপনি দেখতে পাচ্ছেন এটি আউটপুটে 149 152 তার মানে লোড কারেন্টটি ইনপুট এবং আউটপুট কারেন্টের মধ্যে ইনপুট বর্তমান পার্থক্যটি বাড়ায় ঠিকই সুতরাং আপনি দেখতে পেয়েছেন যে এটি 3 মিলিঅ্যাম্পিয়ারস স্পষ্টতই যেহেতু এটি উচ্চ এবং উচ্চতর এবং উচ্চতর আউটপুট শক্তি দিচ্ছে এলডিও নিজের মধ্যেও প্রচুর শক্তি অপচয় করছে এটি এমন একটি যা আমরা অন্য এক্সপিআরমেন্টে পৃথকভাবে প্রদর্শন করতে পারি সুতরাং এখানে বড় সংক্ষিপ্তসারটি হল যে কোনও আউটপুট লোড স্রেন্ট পরিবর্তিত হচ্ছে তার জন্য Vout যথেষ্ট স্থিতিশীল আউটপুট ভোল্টেজ স্থিতিশীল বলে মনে হচ্ছে অবশ্যই যদি আউটপুট কারেন্টটি 24 মিলি অ্যাম্পিয়ারের প্রয়োজন হয় তবে এটি পাওয়ার উত্স থেকে আসতে হবে এবং যে পাওয়ার উত্সটি উত্সাহিত হয়েছিল পাওয়ার সাপ্লাই ছিল ইনপুট কারেন্টটি বাড়াতে হবে এবং অতএব আপনি দেখতে পারেন যে ইনপুট কারেন্টটি বিদ্যুত সরবরাহ সরবরাহ করছে বর্তমান ইনপুট সরবরাহ করতে সক্ষম সুতরাং এটি একটি বড় সারসংক্ষেপ যা সত্যই এলডিও বজায় রাখতে সক্ষম হয় এটি লোড স্রোত পরিবর্তনের পরেও নিয়ন্ত্রণ সুতরাং এখানে পরবর্তী প্রশ্নটি যে কেউ জিজ্ঞাসা করতে পারেন তা হল ইনপুট ভোল্টেজ পরিবর্তন হলে কী হয় আপনি দেখতে পাচ্ছেন যে চরম বাম দিকে আবার ইনপুট ভোল্টেজ যে এটি একটি ইনপুট কারেন্ট এটি আউটপুট ভোল্টেজ এবং এটি আউটপুট কারেন্ট মিটার পাওয়ার সাপ্লাইয়ের সাইডটি সমস্ত আউটপুটগুলি ইনপুটটির বাম দিকে ইনপুট মাল্টিমিটারগুলি থাকে আপনি যে ইনপুট পরিবর্তন হিসাবে দেখতে পারেন এখন দেখতে দিন লোডিং আমরা একটি বৈদ্যুতিন লোড ব্যবহার করব এবং তারপরে একটি নির্দিষ্ট পরিমাণের বর্তমান এবং আমরা যে ডিসিটি নির্দেশ করতে চাইছি সেটি প্রয়োগ করব বৈদ্যুতিন লোড সেট করা আছে 25 মিলি অ্যাম্পিয়ারস সুতরাং 25 মিলিঅ্যাম্পিয়ার বড় সংক্ষিপ্ত বিবরণটি হল বড় সারসংক্ষেপটি হল কারেন্টটি যখন লোড কারেন্টের সাথে স্থির হয় তখন 25 মিলিঅ্যাম্পিয়ারে স্থির হয় এবং ইনপুট ভোল্টেজ 10 থেকে 30 ভোল্ট জুড়ে পরিবর্তিত হয় যখন আমরা ইনপুট ভোল্টেজ 10 থেকে 13 পরিবর্তন করি 5 এর পদক্ষেপ আপনি দেখতে পাবেন যে সিস্টেমটি আউটপুট বজায় রাখে ভোল্টেজ নিয়ন্ত্রণ এবং আউটপুট শক্তি বিতরণ একই থাকে সুতরাং বড় সংক্ষিপ্তসার রয়েছে একটি দুর্দান্ত টেবিল যা আসলে এটি হাইলাইট করে এবং আমাদের টেবিলে একটি নজর রাখবে সুতরাং আমরা এখন যা করতে পারি তা আপনি দেখতে পাচ্ছেন যে ইনপুটটি পরিবর্তিত হয়েছে আমরা ইনপুটটি 10 থেকে 30 থেকে আলাদা করেছি এবং আউটপুটটি নিয়ন্ত্রনে ভাল হয় the সুতরাং এটি মূলত স্পষ্ট করে যে ইনপুট ভোল্টেজ সিস্টেমে পরিবর্তন হওয়া সত্ত্বেও স্থিতিশীল অবস্থায় রয়েছে ভোল্টেজ নিয়ন্ত্রকটি প্রকৃতপক্ষে রয়েছে উল্লেখ করুন 62২২০ স্থিতিশীল বলে মনে হচ্ছে এখন আমরা কী করব আমরা চেষ্টা করব দক্ষতা অধ্যয়ন করতে আমি আশা করি আপনি দ্রুত এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবেন সুতরাং আমরা যা করব তা হল আমরা পরিবর্তনটি চালিয়ে যাব আমি বিদ্যুতের সরবরাহের উপরে যা দেখতে পাই তা বৈদ্যুতিন লোড হয় যা আমরা ইনপুট ভোল্টেজের সাথে খেলতে যাব এটি ঠিক করা হয়েছে যা সঠিকভাবে ঘটে তা পর্যবেক্ষণ করতে 8 ভোল্টে স্থির করা হয় আপনি পড়াশুনা করবেন ইনপুটটি 8 টি দেখতে পাবে ইনপুট কারেন্টটি 50 মিলিঅ্যাম্পিয়ার আউটপুট ভোল্টেজ 49 যা 5 ভোল্টের কাছাকাছি এবং আউটপুট কারেন্টটি প্রকৃতপক্ষে 49 মিলিঅ্যাম্পিয়ার এবং এটি ঠিক আছে বলে মনে হচ্ছে সুতরাং এবং বর্তমানটি আসলে এই লোড প্রতিরোধকের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এখন আমরা সংশোধন করব আমরা ইনপুট পরিবর্তন করব আমরা আউটপুট লোডটিকে 75 মিলি অ্যাম্পিয়ারে প্রবাহিত করব এবং 24 থেকে 124 মিলিঅ্যাম্পিয়ারের জন্য পরীক্ষাটি করবো সুতরাং আসুন আমরা দ্রুত ফলাফলের সংক্ষিপ্তসারটি দেখি সুতরাং এখন আপনি দেখতে পাচ্ছেন যে V ইনপুটটি আপনি জানেন 8 টি ভোল্টে রক্ষণাবেক্ষণ করা লোড আউটপুট লোডের বর্তমানটি 24 থেকে 149 এ পরিবর্তিত হয়েছে You আপনি দেখতে পাবেন দক্ষতাটি চূড়ান্ত অধিকার সারণী কলামটি ইঙ্গিত করে দক্ষতা যা প্রায় আহ 60 এটি 60 রক্ষণাবেক্ষণ করছে সুতরাং এখন আমরা যা করি তা হল আমরা ইনপুটটি 8 থেকে 10 ভোল্ট থেকে পরিবর্তন করেছি এবং আমরা আবার জানি আপনি যে বৈদ্যুতিন লোডটি 24 থেকে 124 মিলিঅ্যাম্পিয়ার ব্যবহার করে খুঁজে পেয়েছেন তার কার্যকারিতাটি সঠিকভাবে নেমে গেছে এখন আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন হল আউট আউটআই হ্যাঁ প্রায় দক্ষতার দ্বারা প্রভাবিত হয় না লোড কারেন্ট প্রভাবিত নয় দক্ষতা হ্রাস হিসাবে ইনপুট দ্বারা প্রভাবিত হ্যাঁ কার্যকারিতা হ্রাস হয় সুতরাং এটি বড় সংক্ষিপ্ত স্টপ সুতরাং এই টেবিলটি মূলত অনুসন্ধানটি পরীক্ষা নিরীক্ষার পদ্ধতিতে চেষ্টা করা যেতে পারে যাতে আমরা ড্রপটি অনুমান করতে পারি আপনি দেখতে পাচ্ছেন যে লোড বর্তমান 24 থেকে 149 মিলিঅ্যাম্পিয়ারে লোডের বর্তমান হিসাবে পরিবর্তন হয় ড্রপ জুড়ে এলডিওও নিম্ন স্রোতের জন্য বৃদ্ধি পায় ড্রপ কম 016 ভোল্ট এবং আপনি উচ্চতর এবং উচ্চতর আউটপুট লোড স্রোতগুলি এলডিও জুড়ে ড্রপ আঁকতে চলেছেন এটিও স্পষ্টভাবে ইঙ্গিত করে যে এলডিও জুড়ে বিভাজন লোডের সাথে বাড়তে থাকে বর্তমান এটি এলডিওর বড় সংক্ষিপ্তসার